নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী বলছি এবং আমি পরিষেবা পরিচালনা আর আজকের বিশ্বের সমসাময়িক বিষয় এবং সমগ্র ব্যবসায়ে দর্শন হিসাবে পরিষেবার নতুন দৃষ্টান্ত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি গত সেশনে ত্রে আমরা পরিষেবা ব্যবসা দ্বারা উদ্ভূত সমস্যা বা চ্যালেঞ্জগুলি যা পরিষেবার অদৃশ্য প্রকৃতির কারণে একই পরিষেবার প্রতি ভোক্তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার কারণে এবং অবিচ্ছেদ্যতা এবং নশ্বরতার সমস্যা নিয়ে আলোচনা করছিলাম আমরা গত সেশনে ত্রে চ্যালেঞ্জগুলির প্রকৃতি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল একাধিক স্পর্শ বিন্দু এবং পরিষেবা প্রবাহ সম্পর্কে আমাদের বোঝার মধ্য দিয়ে একটি দীর্ঘায়িত ভালো লাগার অনুভূতি তৈরী করা যা আমাদের পরিষেবার মান সম্পর্কে অন্যদের সাথে কথা বলতে অনুপ্রাণিত করবে সেই সুপারিশ সেই ওকালতি নিশ্চিত করে যে গ্রাহক আমাদের কাছে বার বার ফিরে আসবে যা পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু অন্যান্য বড় আকারের উৎপাদন ব্যবসায়ের তুলনায় পরিষেবা ব্যবসা অনেক বেশি প্রতিযোগিতামূলক যেহেতু পরিষেবা ব্যবসায় প্রবেশের বাধা প্রায়শঃ কম থাকে সেহেতু পরিষেবা ব্যবসায় ভাল জিনিসগুলি দ্রুত অনুকরণ করা যায় অতএব এটি পরিষেবা ভোক্তার ইতিবাচক অভিজ্ঞতারই সত্যতা যা অদৃশ্যতা এবং ভিন্নতা ইত্যাদির চ্যালেঞ্জ মোকাবিলা করার মূল যাতে আমরা আমাদের গ্রাহকদের আমাদের ব্যবসায়ের অংশীদার আমাদের পরিষেবার সহ স্রষ্টা হিসাবে রূপান্তরিত করতে পারি সুতরাং IHIP চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় দুটি মূল পয়েন্ট হল যে আমাদের স্পর্শ বিন্দুগুলিতে স্পষ্ট প্রমাণ সরবরাহ করতে হবে যা পরিষেবার কার্যকারিতা সম্পর্কে একাধিক উপলব্ধি তৈরি করে এবং আমরা আমাদের সমস্ত বার্তায় আমাদের সরঞ্জাম পদ্ধতি কর্মচারী এবং তাদের ক্রিয়াকলাপগুলির উপর আলোকপাত করি যা পরিষেবাটিকে গ্রাহকদের কাছে নিয়ে আসে যত বেশি আমরা স্পর্শ বিন্দু এবং পরিষেবা প্রবাহের মাধ্যমে পেশাদারিত্ব মানের প্রতি আনুগত্য আর গ্রাহকের কল্যাণে গভীর বিশ্বাসকে ধারাবাহিকভাবে অভিক্ষেপ করতে সক্ষম হব ততই আমরা সেই দীর্ঘায়িত ভাল অনুভূতি তৈরি করতে সক্ষম হব যা পরিষেবা চলাকালিন এবং পরে ইতিবাচক উপলব্ধি তৈরী করে স্পষ্টতই আপনি দেখতে পাবেন যে প্রথম সারির কর্মীরা স্পর্শ বিন্দুতে অবস্থিত কর্মীরা তারাই তথাকথিত মোমেন্ট অফ ট্রুথের রক্ষাকারী যেখানে সেই পরিষেবার গুণমান সম্পর্কে ভোক্তার মনে ছবি তৈরি হয় সুতরাং বেশিরভাগ উচ্চ যোগাযোগের পরিষেবাগুলিতে যেমন শিক্ষা কনসাল্টিং চার তারা বা পাঁচ তারা হোটেল নার্সিংহোম বা অন্যান্য স্বাস্থ্য সেবা সুবিধার মতো পরিষেবা কর্মীরাই আপনার প্রাথমিক প্রতিনিধি মেসেজ কনভেয়র্স ক ইম্প্রেশন ক্রিয়েটর্স র্তা যা অদৃশ্য পরিষেবা অভিজ্ঞতাকে স্পষ্ট করে দেয় স্পর্শ বিন্দুর ব্যক্তিগতকরণ একটি গভীর বিষয় আমরা প্রথম সপ্তাহে আমাদের পরিদর্শন সত্রে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যে পরিষেবা প্রদানকারীরাও মানুষ তাদেরও বিভিন্ন দুঃখ এবং সুখের দিন রয়েছে তারা বিভিন্ন সময়ে আনন্দিত এবং দুখিত হন তবুও আমরা একটি ইতিবাচক কর্মী পরিষেবা পদ্ধতি চাই অভ্যন্তরীণভাবে তারা অশান্তিতে থাকতে পারে যার জন্য আমাদের বিশেষ প্রশিক্ষণ বিশেষ মনোযোগ বিশেষ সংস্থা ব্যবস্থা কাঠামো এবং সাংস্কৃতিক বিকাশের প্রয়োজন যে সব পরিষেবার ক্ষেত্রে উচ্চ যোগাযোগের প্রয়োজন হয় না তবে পর্দার পিছনে অনেক কিছু ঘটে চলেছে উদাহরণ স্বরূপ আপনি যখন কুরিয়ার সংস্থার কাছে একটি মোড়ক দেন আর সেটা ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে পৌঁছনোর দরকার তখন সেই প্রত্যাশাও উদ্বেগ এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ মোড়কটি কী সঠিক সময়ে এবং সঠিক জায়গায় পৌঁছবে এটি একটি টেণ্ডার ত্র নথি বা আবেদন পত্র বা কোনো বিষয়ে কর্তৃপক্ষের কাছে ঘোষণা পত্র হতে পারে এই সমস্ত ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়া চলাকালীন পরিষেবাটি শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা জানি না যে এটি সময় মতো ঘটছে কি না বা আমার আবেদন পত্রটি সঠিক সময় পৌঁছবে কি না এই সচেতন অনিশ্চয়তায় ভরপুর অদৃশ্য মুহুর্তগুলির কারণে আপনাকে গ্রাহকের সাথে প্রচুর তথ্য প্রক্রিয়া পর্দার পিছনে কি চলছে এইসব ভাগ করে নেওয়া দরকার তাই আপনি দেখবেন যে সমস্ত কুরিয়ার সংস্থাগুলি তারা আপনাকে ট্র্যাকিংয়ের সুবিধা উপলব্ধ করে দিয়েছে কেউ কেউ এই সুবিধাটি অন্যদের তুলনায় অনেক ভাল সরবরাহ করে যেখানে আপনি প্রতি ঘন্টায় জানতে পারবেন যে আপনার মোড়কটি কোথায় রয়েছে এমনও পরিষেবা আছে যারা আপনাকে সামনে থেকে অযাচিত ভাবে বার্তা সরবরাহ করবে এবং এগুলি ঘটানোর জন্য এটা খুবই জরুরি যে আপনি আপনার কর্মীদের জন্য অভ্যন্তরীণ বিপণন বার্তার একটি অবিচ্ছিন্ন প্রবাহ তৈরী করুন সুতরাং ভোক্তার সাথে বাহ্যিকভাবে বিশ্বাসের সম্পর্ক তৈরী করা স তৈরি করা গ্রাহকের সাথে বাহ্যিকভাবে ভাল অনুভূতি তৈরি করা আশ্বাস তৈরি করা কুরিয়ার সংস্থা হিসাবে পরিষেবা প্রদানকারী হিসাবে আপনার নির্ভরযোগ্যতা সম্পর্কে গ্রাহকের মনে বিশ্বাস তৈরি করা এটা খুবই জরুরি যে আপনি আপনার কর্মীদের খুশি রাখার এবং আপ টু ডেট রাখার প্রক্রিয়াগুলিতে সমান মনোযোগ দিন আপনার ব্যবসা কেমন চলছে এবং সেই ব্যবসায় তারা কীভাবে অবদান রাখছে সে সম্পর্কে তাদের অবহিত রাখাও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ত্রিভুজটিকে ভারসাম্যপূর্ণ করার জন্য যা আমরা পূর্ববর্তী অধিবেশনে আলোচনা করেছি একদিকে বাহ্যিক বিপণন স্পর্শ বিন্দুগুলি আর পরিষেবা প্রবাহ পরিচালনা করে এবং অন্যদিকে অভ্যন্তরীণ বিপণন অবিরত গ্রাহকের প্রতিক্রিয়া এবং তথ্য পরিষেবা কর্মীদের কাছে পরিচালনা করে ভোক্তা এবং পরিষেবা কর্মীদের মধ্যে ব্যবধানটি পুরো করে অংশীদারিত্ব তৈরি করতে সক্ষম হয় যা সর্বোত্তম পরিষেবার জন্য অতিপ্রয়োজনীয় উৎপাদনের সাথে এই গ্রাহকের জড়িত থাকা আমরা পরে এটি আরও বিশদে আলোচনা করব তবে এই মুহুর্তে আমি কেবল এই বিষয়টি উল্লেখ করতে চাই যে গ্রাহক প্রায়শঃ পরিষেবাটি আরও উন্নত করতে আগ্রহী হয়ে অংশ নেবেন তিনি তথ্য এবং সংস্থান নিয়ে আসবেন যাতে চূড়ান্ত কর্মক্ষমতা আরও উৎকৃষ্ট হয় কারণ তারও সমান স্বার্থ রয়েছে যে পরিষেবাটি ভালভাবে চলুক আপনি যদি তাদের অংশগ্রহণকে জ্ঞান আর তথ্য দিয়ে সক্ষম করেন তবে তাদের আগ্রহটি আপনার প্রতিক্রিয়া প্রক্রিয়া দ্বারা সমর্থিত হয় আর সমগ্র কর্মক্ষমতা আরও ভাল হয় উদাহরণ স্বরূপ আজকাল অনেক দন্তচিকিৎসকের চেম্বারে শল্য চিকিৎসার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য প্রচুর অডিও ভিজ্যুয়াল তথ্য সরবরাহ করা হয় রুগী হয়তো রুট ক্যানালের চিকিৎসা বা দাঁত ক্যাপ করার জন্য বা অন্য কোনও পদ্ধতির জন্য এসেছেন এই জ্ঞান বিনিময়ের দৌলতে রোগীর উদ্বেগের স্তরটি নেমে আসবে এবং রোগী শান্ত আর পুরোপুরি জাগ্রত থাকবে এবং পুরো প্রক্রিয়াটি আরও সুষ্ঠূভাবে সম্পন্ন হবে এবং আপনি এখানে দেখতে পারেন যে পরিষেবা সরবরাহকারী এবং পরিষেবা ভোক্তাদের মধ্যে একটি ভাল জ্ঞানের বিনিময় এর মধ্যে কিছু স্বয়ংক্রিয় আর কিছু স্ব পরিষেবা প্রযুক্তি চালিত হতে পারে পরিশেষে একটি ভাল ফলাফল তৈরি হতে পারে এবং অবশ্যই আজকাল পরিষেবাগুলির নতুন মাত্রা প্রায়শঃ গঠিত হচ্ছে উদাহরণ স্বরূপ আপনি যদি একটি জিমের কর্মপ্রণালীর দিকে নজর দেন যা এক ধরণের পরিষেবা এবং এখন যার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জিমকে এমন একটি জায়গা ভাবার যেখানে কিছু সরঞ্জাম রাখা থাকে এবং যেখানে কিছু নির্দিষ্ট পদ্ধতি করা যেতে পারে পরিবর্তে যদি আপনি গ্রাহকের সুস্থ থাকার প্রয়োজনীয়তায় অংশ নেন এবং জিমের গ্রাহকের জন্য তার সম্পর্কে তথ্য প্রবাহ তৈরি করেন যেমন সে কত পা হেঁটেছে কত ক্যালোরি খরচ করেছে ইঞ্চির কিলোগ্রামের আর স্ট্রোকের সংখ্যা আপনি একজন জড়িত গ্রাহক তৈরি করতে পারবেন একজন জ্ঞানী গ্রাহক যিনি সম্ভবত আরও অধিক সন্তুষ্ট গ্রাহক হবেন এই স্পর্শ বিন্দু এবং প্রবাহের র ধারণা দুটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর দ্বারা পরিষেবার অন্য দুটি চ্যালেঞ্জ অবিচ্ছেদ্যতা এবং নশ্বরতার মোকাবিলা করা যায় যেমন ধরুন প্রসারণের বিকল্প চ্যানেল তৈরী করে ধরুন একটি সংগীত পরিবেশন বা সংগীতানুষ্ঠান যা নশ্বর এবং অদৃশ্য পরিষেবার সর্বোত্তম উদাহরণ এর ক্ষয়শীলতাকে পরিচালিত করার জন্য স্ট্রিমিং পরিষেবা টেলিকাস্ট পরিষেবা সম্প্রচার পরিষেবা তৈরি করে সত্যিকারের পারফরম্যান্সের সমান্তরালে চালানো লাইভ সংগীতানুষ্ঠানের স্ট্রিমিং করা টিভির সেট টপ বক্সে রেকর্ডিংয়ের সুযোগ প্রদান বা পরে ইউটুবে দেখার সুযোগ করে দেওয়া এগুলি নশ্বরতা পরিচালনার ভিন্ন ভিন্ন উপায় এবং অবশ্যই এগুলি এবং নির্দিষ্ট অনুরূপ প্রক্রিয়া অতিরিক্ত চাহিদার পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং সভাগৃহ পূর্ণ হওয়ার কারণে যে সুযোগটি হারায়ে বা পুরোপুরি খোয়া যায় এবং বাইরে দাঁড়িয়ে থাকা দর্শক এখন অপেরার অভিজ্ঞতা অর্জন করতে পারে না তাদের সুবিদার্থে আজকাল অপেরা হাউসের বাইরে একটি বড় পর্দা লাগিয়ে দেওয়া হয় যারা টিকিট কিনতে পারেনি বা সভাগৃহ পূর্ণ হওয়ার দরুন টিকিট পাননি এখন কমপক্ষে বাইরে দাঁড়িয়ে অপেরার কিছু অংশ অন্তত অনুভব করতে পারবে এই ভাবে আপনি ভবিষ্যত দিনের গ্রাহকও তৈরি করতে পারবেন হয়তো সেই ব্যক্তি পরবর্তী সপ্তাহে পরবর্তী অনুষ্ঠানের জন্য ফিরে আসতে পারে এগুলি কিছু কিছু ছোট উদাহরণ আমরা পরে এটিকে আরও বিশদভাবে তুলে ধরব আমরা কী ভাবে এই ক্ষমতা আর চাহিদার গরমিল পরিচালনা করি চাহিদা পরিচালন ব্যবস্থাটি পরিষেবা পরিচালনার ক্ষেত্রে ক্ষমতা পরিচালন ব্যবস্থা আমরা পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গ্রাহককে জড়িত করার মাধ্যমে আমরা অদৃশ্যতাকে আরও ভালভাবে পরিচালনা করতে পারবো গ্রাহককে অবহিত করে তাকে আরও অধিক জ্ঞান এবং ইনপুট দিয়ে আমরা একজন অবহিত অংশীদার তৈরি করতে পারি পরিষেবার আগে পরিষেবা চলাকালীন ন এবং পরে পরিষেবা কর্মী এবং পরিষেবা ভোক্তাদের মধ্যে যোগাযোগের একটি প্রবাহ তৈরি করে একজন অবহিত সহ স্রষ্টা তৈরি করতে পারি আপনি পরিষেবা সরবরাহকারীদের আর পরিষেবা ভোক্তাদের মনে আনন্দ উৎপন্ন করতে পারেন আপনি পরিষেবার নশ্বরতার মতো অন্যান্য চ্যালেঞ্জগুলি পরিচালনা করার জন্য সেই একই কৌশল বা একই পদ্ধতি বা একই পরিষেবা দর্শনের ব্যবহার করতে পারেন আমরা এই অদৃশ্যতার সমস্যার একটু গভীরে প্রবেশ করব যাকে অ্যাবস্ট্রাক্টনেস বা বিমূর্ততা বলা হয় বিমূর্ততা বুঝতে ধরুন উদাহরণ স্বরূপ এই ফোনটি একটি বাস্তব বস্তু আমি এটির যে ভার অনুভব করি আপনিও সেই ভারই অনুভব করেন আপনি যদি এই ফোনটির স্ক্রিন রঙ ইত্যাদি দেখেন তবে সকল গ্রাহকের কাছে এ সব একরকমের লাগবে তবে পরিষেবার অদৃশ্য প্রকৃতির কারণে আপনার কাছে পরিষেবা সম্পর্কে আগে ভাগে জানার কোনও উপায় নেই এটা এক ধরণের অনুসন্ধানের অযোগ্য সমস্যা এবং প্রতিটি পরিষেবা প্রায় অনন্য হওয়ায় কোনও মাত্রিক শারীরিক যোগাযোগ নেই এবং তাই এটি কিছুটা বিমূর্ত রূপ ধারণ করে অনেক পরিষেবা আবার বেশ জটিল হতে পারে এখানে তারা আরো একটি সমস্যা তৈরি করে যাকে আমরা মানসিক অক্ষমতা বলি সুতরাং খুব কম লোকের মতোই আপনি সিটি স্ক্যানের পুরো নামটি জানেন সিটি স্ক্যানের অর্থ কম্পিউটেড টোমোগ্রাফি আপনার হৃৎপিন্ডে যদি কোনো বাধা এসে থাকে তবে তার সম্পর্কে জানার জন্য একটি নতুন পরিষেবা উপলব্ধ রয়েছে এই অ আক্রমণাত্মক পরিষেবাটি অতি উচ্চ এবং দ্রুতগতির কম্পিউটেড টমোগ্রাফি ব্যবহার করে যার জন্য আগে অনেক জটিল শল্য চিকিৎসা করা হতো যেখানে অনেক ধরণের যন্ত্রপাতি আপনার অভ্যন্তরীণ অঙ্গ স্পর্শ করতো এখন এই পরিষেবাটি জটিল তাই অনেকে হয়তো এটি পুরো গভীরতার সাথে বুঝতে সক্ষম হবে না অতএব এই গভীর সমস্যাগুলির সমাধান করার জন্য আমাদের নিজেদের বার্তায় এবং পরিষেবা উপস্থাপনায় অন্যান্য প্রতিক্রিয়া তৈরি করতে হবে পরবর্তী অধিবেশনে আমরা এই বিষয়টি নিয়ে চর্চা করবো